সবাইকে হ্যালো আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্স কোর্সে স্বাগতম আমরা মডিউল 1 এবং লেকচার 2 এর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ভূমিকায় আছি আমাদের কোর্সের বিষয়বস্তুগুলিকে সংক্ষেপে রিক্যাপ করার জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কনিক সেকশনগুলির একটি ভূমিকা অর্থোগ্রাফিক প্রজেকশন সেকশন আইসোমেট্রিক প্রজেকশন এই অংশে আমরা কভার করব কম্পিউটার গ্রাফিক্সের একটি ওভারভিউ এবং একটি ডিজাইন প্রকল্প আছে আমাদের স্ট্যান্ডার্ড পাঠ্যপুস্তক হল এনডি ভাটের ND Bhatt ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং অটোক্যাড সহ ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এবং যখন আমরা কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে শিখছি তখন আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রথম অংশের ভূমিকায় কঠিন কাজের একটি ভূমিকা ব্যবহার করি দ্বিতীয় বক্তৃতায় আমরা আমাদের ড্রয়িং কোর্সে ব্যবহৃত ড্রয়িং ইনস্ট্রুমেন্ট এবং লেটারিংগুলি কভার করি ড্রয়িং শীট ড্রয়িং শীট কভার করার জন্য একটি ড্রয়িং বোর্ড একটি ড্রাফটার বা একটি টি স্কোয়ার সেট স্কোয়ার এবং প্রটেক্টর ব্যবহার করা হয় মাঝে মাঝে আমরা কম্পাস এবং ডিভাইডারও ব্যবহার করি একটি ড্রয়িং এর অপরিহার্য অংশ হল পেন্সিল এবং ইরেজার কদাচিৎ আমরা বিন্দু সংযোগ করতে ফ্রেঞ্চ কার্ভ ব্যবহার করি সাধারণত আমরা ফ্রিহ্যান্ড স্কেচ দিয়ে যাই কিন্তু ফ্রেঞ্চ কার্ভের সাথে যেতে হয় কাগজ রাখা আমরা কাগজ ক্লিপ এবং পিন প্রয়োজন এবং পেন্সিল তীক্ষ্ণ করার জন্য স্যান্ডপেপার শার্পনার বা ব্লেড প্রয়োজন ড্রয়িং ইনস্ট্রুমেন্ট এবং আনুষাঙ্গিক অপরিহার্য উপাদান একটি ড্রয়িং শীট ব্যবহার করা হয় এখানে আমরা একটি নির্দিষ্ট প্রস্থ এবং একটি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ড্রয়িং শীট টেমপ্লেট দেখতে পাচ্ছি এটি একটি খুব দীর্ঘ আয়তক্ষেত্রাকার শীট ড্রয়িং কাগজ ভারতীয় স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডাড ব্যুরো যেকোনও ড্রয়িং এর সুপারিশ করে এই ড্রয়িং শীটগুলিকে A0 এর মতো বিভিন্ন বিন্যাসে শ্রেণীবদ্ধ করে যার দৈর্ঘ্য 1189 মিলিমিটার এবং প্রস্থ 841 মিলিমিটার সাধারণত আমরা অনুভূমিক দিকে একটি লম্বা দিক এবং উল্লম্ব ছোট দিকে রাখি অন্যান্য শীটগুলিও পাওয়া যায় A1 অর্থাৎ 849 মিলিমিটার বাই 594 মিলিমিটার সুতরাং যদি আপনি দেখতে পান একটি তির্যক পুনরাবৃত্তি আছে যা আমরা এই ড্রয়িং শীটগুলির জন্য দেখতে পারি A2 অর্থাৎ 594 মিমি থেকে 420 মিমি A3 অর্থাৎ 420 মিমি থেকে 297 মিমি এবং A4 অর্থাৎ 297 মিমি থেকে 210 মিমি সুতরাং আমরা ড্রয়িং শীট এই পুনরাবৃত্তি প্যাটার্ন বলতে পারেন সাধারণত ড্রয়িং শীটে তাদের অনুমানে ত্রিমাত্রিক বস্তু থাকে আপনি যদি সামনের দৃশ্য থেকে দেখছেন তাহলে সেই অঙ্কনটি কেমন দেখাচ্ছে পাশের দৃশ্যগুলি কেমন দেখাচ্ছে পাশ থেকে যদি আমরা সেই বস্তুর দিকে তাকাই তার মানে সম্ভবত এই দিকে বস্তুটি আসলেই বাঁকানো প্রজেকশনের মতো দেখায় এবং বস্তুগত অংশের সাথে একটি হ্যাশ হিসাবে দেখানোর মাধ্যমে কোন কাটা সেকশন আছে কিনা তা দেখি এবং এছাড়াও এতে পিন জয়েন্ট এবং বিভিন্ন ধরণের কাটা অংশ থাকতে পারে সেই জিনিসগুলিও উপস্থাপন করা যেতে পারে এবং একটি নির্দিষ্ট ধরণের অক্ষর এই অংশগুলির প্রতিটিকে প্রতিনিধিত্ব করবে এবং আমরা সেই ড্রয়িং শিটের মালিকানার মতো কিছু দেখতে পাব নাম এবং যারা এটি তৈরি করেছে এবং বস্তু বৈশিষ্ট্য এবং আরও অনেক কিছু রয়েছে এতে অনেক ভেরিয়েবল ডায়াগ্রাম এবং অক্ষর রয়েছে এমনকি ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সের জন্যও যদি কেউ এমন একটি উপাদান তৈরি করতে চায় যে উপাদানটিকে উপস্থাপন করতে হবে ডাইমেনশন আকার জটিল বিবরণ সবকিছুই উপস্থাপন করতে হবে এবং সংক্ষেপে বলতে গেলে একটি ড্রয়িং শীট হল সেই একটি যার উপর আমরা এই স্কেচগুলি আঁকি এবং সাধারণত আমরা BIS মান সুপারিশ করি যে ড্রয়িং এবং টাইটেল সবসময় সেখানে থাকুন আকার A0 A1 A2 A3 A4 চিত্রগতভাবে উপস্থাপন করতে আমরা একটি খুব দীর্ঘ ড্রয়িং শীট উপস্থাপন করেছি এর অর্ধেক আপনাকে A1 দেয় সেই অর্ধেক আপনাকে A2 আরও A3 এবং A4 দেয় সুতরাং A4 হল সেই শীট যা আমরা ঐতিহ্যগতভাবে উত্তর স্ক্রিপ্ট লেখার জন্য বা আমাদের মেটেরিয়াল মুদ্রণের জন্য ব্যবহার করি আমরা যে স্ট্যান্ডার্ড পেজটি ব্যবহার করি তা হল এই A4 A4 সাপেক্ষে A0 অনেক বড় একটি ব্যবহার করা উচিত সেরা ড্রয়িং শীট কি একজনকে সবচেয়ে ছোট ড্রয়িং শীট ব্যবহার করতে হবে যা ড্রয়িং এবং রেজোলিউশন সম্পর্কে সম্পূর্ণ স্পষ্টতা দিতে পারে এটি ব্যবহার করার জন্য সেরা ড্রয়িং শীট যদি বস্তুটি ছোট হয় এবং অল্প সংখ্যক উপাদান এতে জড়িত থাকে তাহলে A2 শীট ব্যবহার করা ঠিক হবে যদি অবজেক্টটি খুব বড় হয় এবং অনেকগুলি উপাদান এক্সপ্রেশনের বিশদ বিবরণ দিতে চায় তাহলে A0 প্রয়োজন আমি যেমন উল্লেখ করেছি ড্রয়িং শীটে একটি ড্রয়িং স্থান কয়েকটি বর্ডার লাইস এবং একটি টাইটেল ব্লক জড়িত লম্বা দিকটি অনুভূমিক দিকে থাকে ছোট দিকটি সবসময় উল্লম্ব দিকে থাকে ড্রয়িং শীটের পরে পরেরটি ধরে রাখতে হবে সেটি হল ড্রয়িং শীট আমরা একটি ড্রয়িং বোর্ড প্রয়োজন এখানে আমরা ড্রয়িং বোর্ডের বিভিন্ন বৈচিত্র্য দেখিয়েছি ক্লাসিক্যাল এক একটি কাঠের কাঠামো ব্যবহার করা হয় সুতরাং একটি ঝুঁকানো সমতল যার উপর একজন একটি ড্রয়িং শীট এবং একটি কম্পারট্মেন্ট ঠিক করতে চলেছেন যাতে আপনার মজুদ যেমন একটি কলম পেন্সিল এবং ড্রয়িং সরঞ্জাম রাখা যায় সুতরাং এই ড্রয়িং বোর্ডগুলি এমনকি ধাতব পৃষ্ঠ এবং প্লাস্টিক দিয়েও তৈরি করা যেতে পারে ড্রয়িং বোর্ডের আকার সবসময় এই ড্রয়িং শীট থেকে বড় হয় উদাহরণস্বরূপ যদি আমরা A0 শীট ব্যবহার করি তাহলে ড্রয়িং বোর্ডের আকার 1500 মিমি বাই 1000 মিমি প্রস্থের চেয়ে বড় হওয়া উচিত বেধ 25 মিলিমিটার হওয়ার কথা যদি কেউ A3 শীট ব্যবহার করে তাহলে D3 আকারের ড্রয়িং বোর্ডের প্রয়োজন ড্রয়িং টেবিলের পাশে লাইন আঁকার জন্য আমাদের একটি ড্রাফটার বা একটি টি স্কোয়ার প্রয়োজন উদাহরণস্বরূপ এখানে একটি যান্ত্রিক ড্রাফটার দেখানো হয়েছে একটি ড্রাফটারে একটি ক্ল্যাম্পের বৈশিষ্ট্য থাকে যার মাধ্যমে কেউ ড্রাফটারটিকে ড্রয়িং বোর্ডে ঠিক করতে পারে স্রুয়িং আনস্রুয়িং দ্বারা একজন সেই বাতা সংযোগ করার অবস্থানে থাকবে এবং এতে যান্ত্রিক বার রয়েছে যার মাধ্যমে একজন অনুভূমিক এবং উল্লম্ব দিকনির্দেশ অর্জনের অবস্থানে থাকবে এটিকে আনস্ক্রুয়িং করার মাধ্যমে এই পরিমাপ স্কেলটি ঘোরানো যেতে পারে এবং যে কোনও বাঁকের দিকও একত্রিত করা যেতে পারে ড্রাফটারের উদ্দেশ্য হল একটি অনুভূমিক রেখা আঁকা সেই খসড়া টেবিল বা ড্রয়িং শিটের সাথে সঙ্গতিপূর্ণ এই ড্রাফটার ব্যবহার করে কেউ সম্পূর্ণ উল্লম্ব রেখা আঁকতে পারে আপনি যেখানেই এই ড্রাফটারটি সরান না কেন এটি সর্বদা শুধুমাত্র অনুভূমিক এবং উল্লম্ব দিকগুলি দেখায়। এই ড্রাফটার বিভিন্ন ধরনের হতে পারে সাধারণ ড্রাফটার যাকে আমরা মিনি ড্রাফটার বলি তা এখানে দেখানো হয়েছে সবচেয়ে অত্যাধুনিক ড্রাফটারগুলিও সেখানে রয়েছে এবং সেগুলি এখানে দেখানো হয়েছে। সুতরাং এই স্লাইডার সামনে এবং পিছনে যায় যাতে এই অনুভূমিক উল্লম্ব রেখাগুলি টেবিলের সেই দিকে আঁকা যায় আগেকার দিনে মানুষ টি স্কোয়ারের সাথে যেতেন তাই এটি T আকারে আছে সুতরাং একবার এই ব্লকটি ড্রয়িং টেবিলের সাথে সারিবদ্ধ হয়ে গেলে কেউ একটি অনুভূমিক রেখা আঁকতে পারে ড্রাফটারের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলি হল সেট স্কোয়ার এগুলি সাধারণত 45 ডিগ্রি এবং 30 60 ডিগ্রিতে আসে এখানে প্রবণ কোণটি 45 ডিগ্রি এবং এটিও 45 ডিগ্রি এবং এটি 90 ডিগ্রি যদি কেউ মিনি ড্রাফটার দিয়ে একটি বাঁকযুক্ত রেখা আঁকতে চায় তবে একজন সেট স্কোয়ারটি সেখানে রাখবে এবং সেই দিকে একটি রেখা আঁকবে অন্য সেট স্কোয়ার এই দিকে 30 ডিগ্রী এবং এই দিকে 60 ডিগ্রী সহ আসে অবশিষ্ট কোণ 90 ডিগ্রী কিছু সেট স্কোয়ার এই ধরনের কমপ্লিকেটেট কার্ভ নিদর্শন নিয়ে গঠিত সাধারণত এগুলি এক্রাইলিক প্লাস্টিক যাতে স্বচ্ছ এবং কেউ স্কেলটি নোট করতে পারে এবং এই স্লটের সাথে লাইনগুলিও রাখতে পারে অন্যান্য অপরিহার্য উপাদান হল প্রোটাক্টর যার মাধ্যমে কেউ সেই বিন্দু দ্বারা তৈরি বাঁক কোণটি নোট করতে পারে একটি সমান্তরাল লম্ব এবং বাঁকযুক্ত রেখা আঁকতে আমরা এই ড্রাফটারগুলি ব্যবহার করি এবং স্কোয়ার সেট করি অন্যান্য ড্রয়িং উপাদান কম্পাস এবং ডিভাইডার স্ট্যান্ডার্ড জ্যামিতিক বাক্সে এই কম্পাসটি থাকে যার মাধ্যমে কেউ এই বস্তুটিকে মাঝখানে রেখে এবং সেই স্লটের মধ্য দিয়ে একটি পেন্সিল রেখে একটি বৃত্ত আঁকতে পারে কেউ একটি নিখুঁত বৃত্ত একটি আর্ক আঁকতে পারে অন্যটি হল ডিভাইডার একটি ডিভাইডার ব্যবহার করে কেউ দৈর্ঘ্য ট্র্যাক এবং স্থানান্তর করতে পারে উদাহরণস্বরূপ দুটি পয়েন্ট আছে সেই দৈর্ঘ্যটি কী তা সরাসরি পরিমাপ করার পরিবর্তে আমরা এর মধ্যে দূরত্ব স্থানান্তর করতে চাই তাই আমরা ডিভাইডার ব্যবহার করি একবার এটি স্থির হয়ে গেলে একই অবস্থানে আরেকটি বিন্দু ব্যবহার করুন এবং সেই দৈর্ঘ্য স্থানান্তর করুন আরও উদ্দেশ্য আমরা সাধারণত ডিভাইডার সঙ্গে যেতে পারি এই কম্পাসগুলি বিভিন্ন মানের এবং শক্তিরও হয় অত্যাধুনিক জিনিসগুলিতে সুন্দর ধাতব ফ্রেম রয়েছে যাতে গ্রিপ সবসময় ভাল থাকে এবং এটি সেই অংশ যেখানে পেন্সিল সীসা ঢোকানো যেতে পারে এবং এটি কম্পাসের আরেকটি স্টাইল বো কম্পাস সাধারণত আমরা বলি যার মাধ্যমে সেখানে একটি লিড রাখা যায় এবং এটি কম্পাসের একটি যোগদানকারী অংশ যা কেউ একটি পেন্সিল সীসা সন্নিবেশ করতে পারে এবং এখানে পেন্সিল লিড দেখানো হয় সাধারণ ইঞ্জিনিয়ারিং কম্পাস ডিভাইডার বিভিন্ন ফরম্যাটে আসে অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে কেউ এই কম্পাস ব্যবহার করে এখন যে কোনো ড্রয়িং এর মূল উপাদান হল পেন্সিল সাধারণ পেন্সিলের তুলনায় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং স্কেচ পেন্সিল বিভিন্ন গ্রেড নিয়ে গঠিত সাধারণত সেই গ্রাফাইট সীসার কঠোরতার উপর ভিত্তি করে 16টি গ্রেড আমরা ব্যবহার করব উদাহরণস্বরূপ একটি 9H খুব কঠিন ধরনের গ্রাফাইট যার 6H 5H এবং 4H অত্যন্ত কঠিন হবে যদি এটি 3H হয় খুব শক্ত পেন্সিল এবং যদি এটি H হয় মাঝারি হার্ড যদি এটি B টাইপের হয় মাঝারিভাবে নরম এবং কালো 2B পেন্সিলগুলি নরম এবং কালো 3B পেন্সিলগুলি খুব নরম এবং কালো হয় এবং 7B পেন্সিলগুলি সবচেয়ে নরম সুতরাং এখানে বাম দিকে আমরা বিভিন্ন পেন্সিল দেখিয়েছি যেমন 6B 5B B সম্ভবত 5H 3H এবং 4H নোটেশন হবে নীচে আমরা পেন্সিল দ্বারা তৈরি রঙ সেই পেন্সিল দ্বারা তৈরি বৈসাদৃশ্য দেখিয়েছি এই কোর্সের জন্য প্রস্তাবিত পেন্সিল হল এই চারটি গ্রেড পেন্সিলের গ্রেড যেখানে 3H 2H H এবং HB উল্লেখ আছে এবং পেন্সিলের উদ্দেশ্য রেখা সম্ভবত ডাইমেনশন লাইন এবং সেন্টার লাইস ব্যবহার করে নির্মিত যদি এটি অবজেক্ট লাইন এবং লেটারিং হয় তবে এটি H দিয়ে করতে হবে এবং যদি এটি ডাইমেনশন এবং সীমারেখা সম্পর্কে কিছু হয় তবে একজনকে HB পেন্সিল ব্যবহার করতে হবে সামগ্রিকভাবে B গ্রেড পেন্সিলগুলিতে বেশি গ্রাফাইট থাকে যদি আমরা টেবিলের দিকে তাকাই B তে সবসময় বেশি গ্রাফাইট থাকে এবং এটি একটি গাঢ় এবং গাঢ় রেখা তৈরি করে এবং এই রেখাগুলি একটি হালকা পেন্সিলের চেয়ে সামান্য ধোঁয়াটে যেখানে একটি H গ্রেড পেন্সিল যদি আমরা এটি ব্যবহার করি তবে এতে আরও কাদামাটি থাকে হালকা এবং সূক্ষ্ম রেখা আঁকা যায় এবং গাঢ় পেন্সিলের চেয়ে কম নোংরা এখন আমরা ফ্রেঞ্চ কার্ভ সম্পর্কে জানব উদাহরণ স্বরূপ আমার কাছে যদি তিনটি ডেটা পয়েন্ট থাকে তাহলে কেউ এর মতো একটি নির্বিচারে ফ্রিহ্যান্ড স্কেচ আঁকতে পারে বা সম্ভবত একটি ফ্রেঞ্চ বক্ররেখা ব্যবহার করতে পারে যাতে বিন্দুটি সেই বক্ররেখার মধ্য দিয়ে যেতে পারে এবং একটি সুন্দর মসৃণ রেখা দ্বারা এটিকে সংযুক্ত করতে পারে আমাদের এই ফ্রেঞ্চ কার্ভর প্রয়োজন এবং এই ফরাসী কার্ভগুলি হল ইউলার স্পাইরাল থেকে তৈরি অংশগুলি উলার স্পাইরাল অংশ নেওয়া হবে এবং এই ফ্রেঞ্চ কার্ভ তৈরি করা হবে এবং বক্ররেখার মুক্ত ফর্ম আঁকার জন্য বোঝানো হবে উদাহরণস্বরূপ একটি মসৃণ বক্ররেখা বেশ কয়েকটি নন কোলিনিয়ার পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে একটি বক্ররেখা উপস্থাপন করতে আমরা ফরাসী কার্ভ ব্যবহার করি সাধারণত প্যারাবোলার জন্য লম্বাটে ব্যবহার করা হয় ছোটগুলি প্যারাবোলা জন্য ব্যবহৃত হয় এবং মাঝারিগুলি হাইপারবোলাসের জন্য ব্যবহৃত হয় এবং এতে বিভিন্ন উপবৃত্তাকার বক্ররেখাও থাকে সুতরাং যখনই বক্ররেখার একটি ফ্রি ফর্মের প্রয়োজন হয় আমরা এই ফরাসী কার্ভগুলি ব্যবহার করি এমনকি কাঠ তৈরি এবং কাটার জন্য লোকেরা একটি সুন্দর ফিনিশ পেতে ধাতব ফ্রেঞ্চ কার্ভ ব্যবহার করে অন্যান্য ড্রয়িং ইনস্ট্রুমেন্ট এবং আনুষাঙ্গিক কাগজ ক্লিপ এবং পিন হয় সুতরাং যখনই আমাদের একটি ড্রয়িং বোর্ড থাকে এই বোর্ডটি ধরে রাখতে হয় আমরা সেই ড্রয়িং বোর্ডে ড্রয়িং শীটটি ধরে রাখতে চাই এটিই কাগজ এটি রাখা আমরা এই ক্লিপ বিন্যাস ব্যবহার করব এটি শক্তভাবে ধরে রাখতে আমাদের এই ক্লিপগুলির প্রয়োজন হয় কখনও কখনও লোকেরা পিনও ব্যবহার করে কখনও কখনও পেন্সিলটি তীক্ষ্ণ করার জন্য আমাদের স্যান্ডপেপারের প্রয়োজন হয় এবং এই স্যান্ডপেপারে এটিকে কিছুটা চওড়া ধরণের লাইন করতে আমরা সাধারণত এই পেন্সিলটি ঘষি খুব তীক্ষ্ণ কোণার জন্য আমরা এই শার্পনার ব্যবহার করি এবং প্রস্তাবিত ইরেজার হল স্টেডলার যেটিতে সবসময় এই খুব মসৃণ ধরনের ইরেজ থাকে বোল্ড শীট পেন্সিল শার্পনার ক্লিপ কম্পাস ডিভাইডার এবং সেট স্কোয়ারের মতো এই প্রয়োজনীয় ড্রয়িং যন্ত্রগুলির পরে প্রথম উদ্দেশ্য হল কীভাবে অক্ষর আঁকতে হয় এই সেকশনে আমরা ড্রয়িং জড়িত অক্ষর শৈলী কভার লেটারিং হল বর্ণমালা এবং সংখ্যা লেখার শৈলী উদাহরণস্বরূপ আমরা বড় অক্ষর A B C D এবং Z ধরনের জিনিস এবং 0 1 2 3 থেকে 9 ধরনের উপাদান ব্যবহার করি সাধারণত এটি সর্বাধিক ফ্রিহ্যান্ড লেটারিং বাঞ্ছনীয় এবং এটি একটি গথিক শৈলীতেও এই শৈলী একটি ধ্রুবক রেখা গঠিত হয় বেসলাইন বা আনত গথিক উল্লম্ব স্ট্রোক সঙ্গে সোজা গথিক বেধ হয় সুতরাং হয় আমরা সোজা উল্লম্ব A ব্যবহার করি বা একটি আনত A ব্যবহার করি যদি এটি 75 ডিগ্রী অনুমিত হয় এবং একটি গাইড লাইন থাকবে সেই গাইড লাইনে আমরা যেকোনো অক্ষর আঁকব অক্ষরের উচ্চতা নিয়ন্ত্রণ করতে সাধারণত 3 মিলিমিটার নির্দেশিকা ব্যবহার করা হবে তাই আপনার অক্ষরগুলি 3 মিলিমিটারের চেয়ে কম হওয়ার কথা যদি এটি অক্ষর উচ্চতার বড় বড় আকারের কিছু হয় আমরা 25 মিলিমিটার ব্যবহার করি যদি এটি লাইনের বেধ মতো কিছু হয় তবে আমরা 018 মিমি ব্যবহার করি এটি বোঝার জন্য ডানদিকে আমাদের কাছে এই I অক্ষরটি রয়েছে যার উচ্চতা h এবং d এর প্রস্থ রয়েছে তাই এখানে h 25 মিলিমিটার এবং d হল 018 মিলিমিটার একইভাবে আমরা যদি ছোট হাতের অক্ষর ব্যবহার করি তাহলে একজনকে 25 মিলিমিটার ইটার 25 মিলিমিটার বা তার চেয়ে কম ব্যবহার করতে হবে অক্ষরের মধ্যে ব্যবধান হবে উদাহরণস্বরূপ এই অক্ষর এবং সেই অক্ষর যাই হোক না কেন এই ব্যবধান 035 মিলিমিটার ব্যবহার করতে হবে যদি আমরা 25 মিলিমিটার এবং 018 মিলিমিটার বেধ হিসাবে ব্যবহার করি তাহলে অক্ষর থেকে অক্ষরের মধ্যে ব্যবধান 035 মিলিমিটার হওয়ার কথা এবং বেস অক্ষরগুলির ন্যূনতম ব্যবধানের মতো অন্যান্য বৈচিত্র রয়েছে এবং শব্দগুলির মধ্যে সর্বনিম্ন ব্যবধানও উল্লেখ করা হয়েছে এই ধরনের অক্ষর শৈলী দিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং স্কেচ আঁকতে পারি এবং তাদের প্রতিনিধিত্ব করতে পারি শৈলীতে সাধারণ চিঠিতে টাইটেল ব্লক সাবটাইটেল টাইটেল কিংবদন্তি সময়সূচী উপাদান তালিকার মতো নোটের জন্য এটি লেখা জড়িত উদাহরণস্বরূপ যদি এটি টাইটেল ব্লক হয় আমরা 10 মিলিমিটার ধরনের অক্ষর ব্যবহার করি টাইটেল অঙ্কনে আমরা 6 মিলিমিটার ধরণের জিনিস ব্যবহার করি যে কোনও সাবটাইটেল আমরা 3 মিলিমিটার ব্যবহার করি এবং যে কোনও সহনশীলতা এবং তাই এটি 2 মিলিমিটারের পরিপ্রেক্ষিতে উপস্থাপন করে আজকের ক্লাসে আমরা এই ড্রয়িং এর ইনস্ট্রুমেন্ট এবং অক্ষরগুলি কভার করেছি পরবর্তী ক্লাসে আমরা ড্রয়িং এর সাথে জড়িত বিন্যাস আমরা যে জ্যামিতিক বক্ররেখা তৈরি করতে পারি এবং কীভাবে ডাইমেনশনিং এবং টলারেন্স কে উপস্থাপন করতে পারি সে সম্পর্কে শিখব পরের ক্লাসে দেখা হবে আপনাকে অনেক ধন্যবাদ